ট্রেডমার্কের বিষয়টি ট্রেডমার্ক আইনের আওতায় ইতিমধ্যে সরবরাহ করা সামগ্রীতে পড়তে পারে প্রথমত এটি আইনের অধীনে ট্রেডমার্কের সংজ্ঞা অনুসারে হওয়া উচিত এবং সংজ্ঞাটিতে প্রদত্ত 3 শর্ত পূরণ করা উচিত 1 এটি একটি চিহ্ন বা চিহ্নের সাথে সম্পর্কিত হওয়া উচিত 2 এটি গ্রাফিকভাবে প্রতিনিধিত্ব করতে সক্ষম হওয়া উচিত যেমনটি আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি যে চিহ্নটি প্রদর্শিত হতে সক্ষম হওয়া উচিত কাগজকে এটি দ্বি মাত্রিক হতে হবে 3 এটিতে পণ্য এবং পরিষেবাগুলির পার্থক্য করার ক্ষমতা থাকা উচিত সুতরাং এটি কোনও চিহ্ন বা চিহ্নের সাথে সম্পর্কিত হওয়া উচিত এটি গ্রাফিকভাবে উপস্থাপন করা উচিত এবং এটি প্রতিযোগীর থেকে পণ্য এবং পরিষেবাগুলি পৃথক করতে সক্ষম হওয়া উচিত কোনও চিহ্নের ধারণাটি খুব বিস্তৃত তবে এটি সীমা ছাড়াই নয় আইনটি একটি ডিভাইস ব্র্যান্ড শিরোনাম লেবেল টিকিট নাম স্বাক্ষর শব্দ চিঠি সংখ্যা পণ্যগুলির আকার প্যাকেজিং বা রঙের সংমিশ্রণ বা এর কোনও সংমিশ্রণ হিসাবে চিহ্নকে সংজ্ঞায়িত করে সুতরাং চিহ্নটির আইনের অধীনে বেশ বিস্তৃত সংজ্ঞা রয়েছে আকার নিবন্ধনের সীমাও এই আইনে উল্লেখ করা হয়েছে উদাহরণস্বরূপ আপনার কাছে এমন চিহ্ন থাকতে পারে না যা একটি আকার যা নিজেরাই পণ্যগুলির প্রকৃতি থেকে ফলাফল করে উদাহরণস্বরূপ কারও পক্ষে প্যাকেজে আমের রস বিক্রি করা শক্ত হবে যা দেখতে দেখতে আমের মতোই একটি লেবুর রস জড়িত হওয়ার একটি ঘটনা রয়েছে যা একটি প্যাকেজিংয়ে বিক্রি হয়েছিল যা লেবুর মতো দেখাচ্ছে এই মামলাটি যুক্তরাজ্যের জেফ লেবু ক্ষেত্রে ছিল সুতরাং আপনার আকারের উপর প্রপার্টি রাইটস থাকতে পারে না যেখানে আকারটি তাদের নিজেরাই প্রকৃতির আকারকে বোঝায় সুতরাং আপনি আমের আকৃতির পাত্রে আমের জুস বিক্রি করতে পারবেন না 2 প্রযুক্তিগত ফলাফল পেতে প্রয়োজনীয় আকারগুলির নিবন্ধকরণ আপনার কাছে থাকতে পারে না স্পোর্ট জুতাগুলি এইরোডিনামিক্যালি আকারযুক্ত যাতে তারা ড্রাগের কোইফিসিয়েন্ট কেটে দিতে পারে এবং জুতাগুলির এমনভাবে আকার তৈরি করা প্রয়োজন যাতে তারা ড্র্যাগটি কাটতে পারে সুতরাং আপনার এমন চিহ্ন হিসাবে কোনও আকারের নিবন্ধকরণ থাকতে পারে না যা পাদুকাগুলির জন্য সাধারণ 3 আকৃতি পণ্যগুলিকে যথেষ্ট মান দেয় যখন কোনও আকৃতি ভালকে যথেষ্ট মান দেয় তবে সেই আকারটি কোনও চিহ্নের বিষয় হতে পারে না উদাহরণস্বরূপ সমস্ত বোতলগুলি তরল ধারণ করার জন্য একটি আকারে তৈরি করা হয় এবং এতে একটি সরু খোলার থাকে যাতে তরল প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় সুতরাং সমস্ত আকারের বোতলগুলির জন্য সাধারণ এই আকারটি কোনও চিহ্নের বিষয় হতে পারে না সুতরাং এগুলি আকার নিবন্ধনের সীমাবদ্ধ চিহ্নটি গ্রাফিক্যালি উপস্থাপনে সক্ষম হতে হবে এবং গ্রাফিকাল উপস্থাপনার দ্বারা আমরা একটি চিহ্নের এটির প্রতিনিধিত্ব উল্লেখ করি শব্দ চিহ্নগুলি লিখিতভাবে উপস্থাপিত হয় আলংকারিক চিহ্নগুলি ছবি দ্বারা প্রদর্শিত হয় অপ্রচলিত চিহ্নগুলির প্রতিনিধিত্ব সমস্যাযুক্ত হতে পারে আমরা সাউন্ড চিহ্নগুলির ক্ষেত্রে এবং স্বাদ চিহ্ন এবং গন্ধের চিহ্নগুলির ক্ষেত্রে দেখেছি প্রকৃতির কারণেই তারা অনুভূত হয় এই চিহ্নগুলিকে চিত্রগতভাবে উপস্থাপন করা শক্ত হয়ে ওঠে সনাতন চিহ্ন গন্ধের চিহ্ন এবং স্বাদের চিহ্নের মতো অপ্রচলিত চিহ্নগুলি ভারতীয় ট্রেডমার্ক আইনের আওতায় নিবন্ধভুক্ত করা যাবে না ট্রেডমার্কগুলি স্বতন্ত্র হওয়া দরকার তাদের অন্যের পণ্য এবং পরিষেবাদি থেকে একটি উদ্যোগের পণ্য এবং পরিষেবাগুলি পৃথক করতে সক্ষম হওয়া উচিত স্বতন্ত্রতা বিভিন্ন ধরণের হতে পারে স্বতন্ত্রতা নির্বিচারে হতে পারে উদাহরণস্বরূপ গুগল একটি স্বেচ্ছাসেবী শব্দ এটি এমন একটি শব্দ যার অর্থ নেই সুতরাং গুগল শব্দের স্বতন্ত্রতা সময়ের সাথে সাথে বার বার ব্যবহারের মাধ্যমে আসে স্বাতন্ত্র্যটি কল্পিতও হতে পারে এন্টারপ্রাইজ কোনও শব্দের ট্রেডমার্ক চয়ন করতে পারে যা পুরোপুরি তার ব্যবসায়ের সাথে সংযুক্ত নয় উদাহরণস্বরূপ সংস্থা আপেল ইনক আপেলকে বেছে নিয়েছে কারণ এটি কম্পিউটার সম্পর্কিত সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার পণ্য বিক্রয় করার জন্য ট্রেডমার্ক সুতরাং এটি একটি কল্পিত শব্দ যা সময়ের সাথে সাথে স্বতন্ত্রতা অর্জন করেছে স্বাতন্ত্র্যও পরামর্শমূলক হতে পারে উদাহরণস্বরূপ ট্রেডমার্ক চিনি মুক্ত এবং এই চিহ্ন সম্পর্কিত ভারতে একটি কেস অর্থ পণ্যটি চিনি মুক্ত তবে এই ট্রেডমার্কটি মিষ্টতার জন্য ব্যবহৃত হয় এবং সুক্রালোস অ্যাস্পার্টাম এবং স্টেভিয়ার মতো মিষ্টি সবগুলিই এই সংস্থাটি বিক্রি করে যা নিজেকে চিনি মুক্ত হিসাবে বাজারজাত করে সুতরাং চিনি মুক্ত একটি পরামর্শমূলক চিহ্ন তবে এটি দীর্ঘ সময়ের জন্য ব্যবহারের দ্বারা স্বাতন্ত্র্য অর্জন করেছে সময়ের সাথে সাথে চিহ্নগুলি গৌণ অর্থও পায় যখন গ্রাহকরা কোনও চিহ্নকে সূত্রের উত্স হিসাবে স্বীকৃতি দেয় তখন গৌণ অর্থ অর্জিত হয় গ্রাহক জনগণের মনে এই শব্দটির প্রাথমিক তাত্পর্য পণ্য নয় তবে নির্মাতা উদাহরণস্বরূপ এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলি এখানে যুক্তিযুক্ত যে মেট্রো শব্দটি মেট্রোপলিস বা মেট্রোপলিটন জন্য একটি স্বল্প রূপ যা বিভিন্ন স্বতন্ত্র শিল্পে ব্যবহৃত হয়েছিল হোটেলগুলির জন্য মেট্রো যেমন ব্যবহার করা হয়েছে হাসপাতালের জন্য মেট্রো ব্যবহার করা হয়েছে পাদুকা বিক্রির জন্য মেট্রো ব্যবহার করা হয়েছে সুতরাং যখন বিদ্যমান চিহ্নটি ব্যবহার করা হয় সেই চিহ্নটি ব্যবহার করে এমন লোকেরা চিহ্নের মালিকরা যুক্তি দিতেন যে চিহ্নটি একটি সময়ের সাথে একটি গৌণ অর্থ অর্জন করেছে স্বতন্ত্র চরিত্রটি বিভিন্ন উপায়ে আসতে পারে স্বতন্ত্র চরিত্রটি একটি পরামর্শ থেকে আসে যাকে আমরা বলি তা পরামর্শমূলক হতে পারে এটি কোনও ভাল বা একটি পরিষেবার গুণমানের পরামর্শ দিতে পারে উদাহরণস্বরূপ সিটি ব্যাংক এটি প্রস্তাব করে যে এটি শহর ভিত্তিক এটি কোনও শহরে ভিত্তিক এবং এটি কোনও ব্যাংকের কাজ করে তবে একসাথে সিটি ব্যাঙ্ক একটি অনন্য শব্দ যা স্বতন্ত্রতা দেয় যা স্বাতন্ত্র্য রাখে স্বতন্ত্রতা একটি বিবরণ থেকেও আসতে পারে যাকে আমরা বর্ণনামূলক বলে থাকি উদাহরণস্বরূপ কোকা কোলা পণ্যটিকে কোলা হিসাবে বর্ণনা করে সুতরাং পণ্যের বর্ণনামূলক চরিত্র নামের একটি অংশ হতে পারে তবে শর্ত থাকে যে এটির একটি স্বতন্ত্র চরিত্র রয়েছে স্বতন্ত্রতা সময়ের সাথে সাথে জেনেরিকও হতে পারে উদাহরণস্বরূপ জেরক্স যদিও এটি ট্রেডমার্ক হলেও ফটোকপিগুলি বোঝার জন্য সাধারণত ব্যবহৃত হয় এটি একটি ট্রেডমার্ক হলেও থার্মাস সাধারণত ফ্লাস্কগুলি বোঝার জন্য ব্যবহৃত হয় ট্রেডমার্ক কী হতে পারে না এমন কিছু যা কোনও ফাংশনকে বোঝায় বা কোনও কার্যকারিতা জুড়ে তা কোনও ট্রেডমার্কের বিষয় হতে পারে না চিহ্নগুলি কার্যকরী হলে সুরক্ষিত হতে পারে না একটি পাদুকাটি মানুষের পায়ের মতো আকারের হতে হয় আপনার কোনও ট্রেডমার্ক হিসাবে কোনও পাদুকাগুলির আকার থাকতে পারে না কারণ এটি ফাংশনটির সাথে আবদ্ধ থাকে এটি ব্যবহার করা হয় যে চিহ্নগুলি অসম্মতিজনক তা ট্রেডমার্ক হিসাবে যোগ্য হতে পারে না বিচ্ছিন্ন চিহ্নগুলিকে সুরক্ষা দেওয়া হবে না বিদ্যমান চিহ্নের স্বতন্ত্র চরিত্রের জন্য এবং ট্রেডমার্কের পুনরাবৃত্তের বিরুদ্ধে যে চিহ্নগুলি ক্ষতিকারক তা সুরক্ষা দেওয়া হবে না এটি কোনও ট্রেডমার্কের বিষয় হতে পারে না অনৈতিক ও কলঙ্কজনক চিহ্নগুলিকে ট্রেডমার্ক আইনে সুরক্ষা দেওয়া হবে না যে চিহ্নগুলি প্রতারণামূলক মিলের দিকে পরিচালিত করে যে চিহ্নগুলি এর সাথে সংযুক্ত জিনিসগুলিকে ভুল ব্যাখ্যা করে তা ট্রেডমার্ক দেওয়া হবে না যে চিহ্নগুলিতে বিদ্যমান চিহ্নগুলির সাথে বিরোধ রয়েছে যা বিদ্যমান চিহ্নগুলির সাথে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বা বিদ্যমান জ্ঞাত চিহ্নগুলিকে হ্রাস করতে পারে সেগুলি সুরক্ষা দেওয়া হবে না এবং এমন চিহ্নগুলি যেগুলি প্রতারণামূলক প্রতিনিধিত্ব করে বা মিথ্যা উপস্থাপন করে তাকে বাণিজ্য চিহ্ন দেওয়া হবে না উদাহরণস্বরূপ কেউ ঔষধ নিয়ে আসে এবং একে ক্যান্সার নিরাময় বলে এবং ক্যান্সার নিরাময় শব্দের জন্য একটি চিহ্ন পেতে চায় এটি কোনও সুরক্ষা দেওয়া হবে না কারণ এটি মিথ্যা উপস্থাপনার পরিমাণ এই আইনটি সুপরিচিত চিহ্নগুলির ধারণারও পরিচয় দেয় সুপরিচিত চিহ্নটির অর্থ এমন একটি চিহ্ন যা জনসাধারণের যথেষ্ট অংশে পরিণত হয়েছে যা এই জাতীয় পণ্য ব্যবহার করে বা এই জাতীয় সেবা গ্রহণ করে যে অন্যান্য পণ্য বা পরিষেবাদি সম্পর্কিত এই চিহ্নটির ব্যবহার সেই পণ্য বা পরিষেবাগুলির মধ্যে বাণিজ্য বা পরিষেবা সরবরাহের ক্ষেত্রে কোনও সংযোগ হিসাবে চিহ্নিত হতে পারে এবং যে ব্যক্তি ব্যবহার করছেন প্রথম উল্লেখ পণ্য বা পরিষেবা সম্পর্কিত চিহ্ন আমরা দেখেছি যে কিছু সংস্থাগুলি যেমন টাটাকে সুপরিচিত চিহ্ন হিসাবে বিবেচনা করা হয় সুতরাং তারা যেভাবেই অনুভব না করেই কোনও ব্যবহারকারী মনে করতে পারে যে এই সংস্থা টাটা এখন কোনও বিভাগ বা ব্যবসায়ের কোর্সে প্রবেশ করেছে যা তারা টাটার বাড়ি থেকে আসার সাথে সম্পর্কিত সুতরাং এখানে পরীক্ষাটি হল এটি জনসাধারণের যথেষ্ট পরিমাণে জানা উচিত যা পণ্য বা পরিষেবা ব্যবহার করে এই ধরনের পরিষেবাগুলি সম্ভবত বাণিজ্য চলাকালীন একটি সংযোগের ইঙ্গিত হিসাবে নেওয়া হবে